আমরা এখনো পর্যন্ত পুরাতন কোয়ান্টাম তত্ত্বে যা কিছু করেছি তা পর্যালোচনা করা যাক আমরা বিভিন্ন কোয়ান্টাম সিস্টেমের শক্তিস্তর গণনা করেছি যখনই আমরা কোন কোয়ান্টাম সিস্টেমের কথা বলব সেটা কোন নির্দিষ্ট ছোট মাইক্রোস্কোপিক সিস্টেম কে বোঝানো হয় যেমন হারমনিক অসিলেটর পার্টিকেল ইন এ বক্স এবং আমি একটি পরমাণুর ক্ষেত্রেও আলোচনা করেছি এবং এখানে আমি যা ব্যবহার করেছি তাকে বলে কোয়ান্টাম কন্ডিশন এটি হলো একটি নির্দিষ্ট সময় ধরে একশন A p dq nh এখানে আমি dq কে জেনারেলাইজ কোঅর্ডিনেট হিসেবে ব্যবহার করেছি এই কন্ডিশন দিয়ে আমরা শক্তিস্তর বা দুটি শক্তি স্তর এর মধ্যে পার্থক্য করতে পারি ধরাযাক দুটি শক্তি স্তর m এবং n এবং m এর মান n এর থেকে বড় সুতরাং hmn এখান থেকে আমরা রেডিয়েশন ফ্রিকোয়েন্সি ইনটেনসিটি গণনা করতে পারি এক্ষেত্রে নির্দিষ্ট কোনো থিওরি নেই এটি ম্যাক্সওয়েল তত্ত্বের বিপরীত যেখানে ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গের উৎসটি ভালোভাবে বোঝা যায় আমাদের কাছে কেবলমাত্র যে থিওরিটি আছে সেটি আইনস্টাইনের a এবং b কো এফিশিয়েন্ট সুতরাং কোয়ান্টাম মেকানিক্সের পদার্থে রেডিয়েশন ইন্টারঅ্যাকশন তত্ত্বটি হল আইনস্টাইনের থিওরি অফ স্টিমুলেটেড এন্ড স্পন্টানিয়াস এমিশন এই থিওরিতে যা আমরা জানতে পারি তা হল a এবং b দুটি কো এফিশিয়েন্ট রয়েছে তবে এটি কিভাবে গণনা করা যায় তা আমরা জানিনা যদিও এই থিওরিটি থেকে প্রচুর তথ্য পাওয়া যায় আমরা এ পর্যন্ত যা শিখেছি তা হল এটি আমাদের পারমাণবিক গঠন সম্পর্কে ধারণা দেয় এখান থেকে আমরা পর্যায় সারণি পাই এটি স্পেক্ট্রাম সম্পর্কে আংশিক ভাবে ব্যাখ্যা করে কারণ এটি আমাদের কেবলমাত্র অবস্থান সম্পর্কে ধারণা দেয় তা সত্ত্বেও এই থিওরি টি সম্পূর্ণ নয় কারণ এই থিওরী থেকে আমরা জানতে পারিনা কিভাবে ইনটেনসিটি গণনা করা হয় পরমাণুর গঠন কেমন কোয়ান্টাম স্পেক্ট্রাম কি এই সমস্ত কিছু জানতে হলে আমাদের এই থিওরির সাথে ক্লাসিক্যাল থিওরির সংযোগ স্থাপন করতে হবে এখান থেকেই করসপনডেন্স প্রিন্সিপালের ধারণাটি আসে সুতরাং আজ যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তাহলো করেসপন্ডেন্স প্রিন্সিপাল যা কোয়ান্টাম স্তরে কি ঘটেছিল এবং কিভাবে কোয়ান্টাম থেকে ক্লাসিক্যাল থিওরি তে যাওয়া যায় সে বিষয়ে একটি সংযোগ তৈরি করে এটি সত্যিই গুরুত্বপূর্ণ কারণ এটি যেভাবে সহায়তা করে তা হল আমরা যদি একবার ক্লাসিক্যাল রেজাল্ট জেনে যাই সেখান থেকে কিভাবে কোয়ান্টাম রেজাল্টে পৌঁছানো উচিত সে বিষয়ে ধারনা তৈরি করে সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ নীতি তাই আমি এই লেকচারটি এবং পরের লেকচারটি তে এই বিষয়ে আলোচনা করতে ব্যয় করছি এবং আরও দেখবো যে একজন কিভাবে ক্লাসিক্যাল থেওরি থেকে অনুমান করতে পারে কোয়ান্টাম থিওরি তে কি ঘটবে করেসপন্ডেন্স প্রিন্সিপাল বোঝার জন্য আমরা একটি পর্যবেক্ষণ দিয়ে শুরু করি পর্যবেক্ষণটি হলো যদি কোয়ান্টাম নম্বর বড় হয় তবে নির্গত রেডিয়েশনের ফ্রিকুয়েন্সি ক্লাসিক্যাল রেডিয়েশনের ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান হবে আমি তোমাদের আরো মনে করিয়ে দিতে চাই একটি একটি অসিলেটিং চার্জ পার্টিক্যাল থেকে আগত ক্লাসিক্যাল রেডিয়েশন ফ্রিকোয়েন্সি একটি পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন এর ফ্রিকোয়েন্সির সমান মনে রাখবে যে আমি এই পিরিয়ডিক মোশন শব্দটি ব্যবহার করছি কারণ অসিলেশন মানে সব সময় সিম্পল হারমনিক মোশন কে বোঝায় না এটি যেকোন পিরিয়ডিক মোশন কিংবা এর গুণিতক হতে পারে সুতরাং পর্যবেক্ষণ থেকে যা বুঝতে পারি তা হলো কোয়ান্টাম নাম্বার বাড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রনের এক স্তর থেকে অন্য স্তরে লাফিয়ে আসার ফলে নির্গত রেডিয়েশনের ফ্রিকুয়েন্সি ক্লাসিক্যাল ফ্রিকুয়েন্সির সমান হয় এক্ষেত্রে একটি বাক্সের মধ্যে থাকা কোনো কণাকে বা পার্টিকেল ইন আ বক্স কে উদাহরণ হিসেবে গ্রহণ করব এখানে আমরা ধরে নিচ্ছি এটি একটি চার্জ পার্টিকেল কারণ কেবলমাত্র চার্জ পার্টিকেল ই রেডিয়েট করে যখন তাকে অসিলেট করা হয় সুতরাং একটি পার্টিক্যাল L দৈর্ঘ্যের একটি বাক্সে থাকলে তার শক্তির পরিমাণ En h2n22mL2এর সমান হয় এখন দেখা যাক কী ঘটে যদি পার্টিকেল টি কোন উচ্চ শক্তি স্তর থেকে লাফিয়ে নিম্ন শক্তিস্তরে আসে সুতরাং আমরা ধরে নিচ্ছি একটি পার্টিকেল বক্সের মধ্যে রয়েছে যার উপরের স্তর n এবং নিচের n τ স্তর উভয়ই পূর্ণ সংখ্যা এখন যদি পার্টিক্যাল টি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তিস্তরে লাফিয়ে আসে তবে রেডিয়েশন বের হয় এবং বোরের তত্ত্ব অনুসারে রেডিয়েশনের ফ্রিকুয়েন্সি En En τh এর সমান এবং এর মান h28mL21hn2 n τ2 একটি সংশোধন রয়েছে আগের স্লাইডে এটি ছিল2mL2 শক্তির পরিমাণn2h28mL2 হবে সুতরাং nn τh28mL21h2nτ 2 h8mL22nτ 2এখন একটি লিমিট নেওয়া যাক যে n →∞ তারমানে n এর মান অনেক বড় যেখানে এর মান n এর থেকে অনেক অনেক ছোট যদি n স্তর থেকে n 1 n 2 স্তরে ট্রানজিশন হয় সেক্ষেত্রে আমরা পাইnn τh8mL22nτ এক্ষেত্রে 2 নেগলেক্ট করে 2 বাতিল করে আমরা পাব nh4ml2τ আমি তোমাদের দেখাতে যাচ্ছি যে nh4ml2 হল ক্লাসিক্যাল পিরিয়ডিক মোশান এর ফ্রিকোয়েন্সি সুতরাং n →∞ লিমিটে যে রেডিয়েশন বের হচ্ছে তার মানclassical এর সমান সুতরাং রেডিয়েশন এর ফ্রিকোয়েন্সি হলো classical কিংবা তার কোনো হায়ার হার্মনিক এখন এটি সত্য কিনা দেখা যাক যদি একটি পার্টিকেল একটা বক্সের মধ্যে থাকে তবে তার এনার্জি En h2n28mL2এর সমান এবং এটি সম্পূর্ণ কাইনেটিক এনার্জি 12mv2এর সমান যদি আমি উভয়পক্ষের 2 কে বাদ দিই তবে আমি পাব v2h2n24mL2 বা v একটি সম্পূর্ণ গতির সময়কাল যখন এটি বাক্সের এক প্রান্ত L থেকে অন্য প্রান্ত 0 এ গিয়ে আবার L এ ফিরে আসে সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব 2L গতি hn2mL এবং কম্পাঙ্ক 1T v2L এখান থেকে আমরা পাই সময়কাল T2Lv সুতরাং কম্পাঙ্ক 1T v2L hn4mL2 এটাই হলো ক্লাসিক্যাল ফ্রিকুয়েন্সি এখন আমরা যদি আগে কি হয়েছিল তা দেখি তবে সেখান থেকে বলা যায় কোয়ান্টাম মেকানিকাল ফ্রিকোয়েন্সি classical সুতরাং যখন কোন কোয়ান্টাম সিস্টেম খুব বড় n এর মানের জন্য বিকিরণ করে এটি হয় ক্লাসিক্যাল ফ্রিকোয়েন্সি কিংবা তার কোনো হার্মনিক ফ্রিকোয়েন্সিতে বিকিরণ করবে আমরা এই ফলাফল টা বুঝতে পারি এবং আমি ফুরিয়ার সিরিজ এর মাধ্যমে কিছুক্ষণ পরে এ সম্পর্কে মন্তব্য করব এখন আমি তোমাদের আরেকটি বিখ্যাত উদাহরণ দিই সেটি হল হাইড্রোজেন পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর n তম শক্তিস্তরের শক্তির পরিমাণ mz2e432202h2n2 যেহেতু আমরা Z নিয়ে কথা বলছি সুতরাং আমরা এটিকে বলবো হাইড্রোজেন এর মত পরমাণুর নিউক্লিয়াসের আধান Ze যখন একটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে n থেকে n τ স্তরে ট্রানজিশন ঘটে তখন শক্তির পরিমাণ h En En τ mZ2e432202h21n τ2 1n2 এখানে m হল ইলেকট্রনের ভর এখন যদি n →∞ এবংτ n হয় তবে আমরা দেখতে পাবো h mZ2e432202h2n2τn4 mZ2e432202h21n32τ mZ2e416202h21n3 সুতরাং আমি দাবী করছি যে h classicalhএর সমান যখন এটি n থেকে n τস্তরে ট্রানজিশন করে তখন ফ্রিকোয়েন্সি classicalহয় আমি এটি তোমাদের অনুশীলন হিসেবে ছেড়ে যাচ্ছি এখানে En mZ2e432202h2n2 12mv2 এখান থেকে আমরা ইলেকট্রনের n কক্ষপথে গতিবেগ vn বার করতে পারি একবার vn পেলে সেখান থেকে বোরের কন্ডিশন mvrnh2π ব্যবহার করে rn পেতে পারি এবং vnrn2πএর মান হল ক্লাসিক্যাল ফ্রিকোয়েন্সি এর সমান আমরা এই দুটি উদাহরনের মাধ্যমে যা শিখেছি তা হল যদি n স্তর থেকেn τ স্তরে ট্রানজিশন হয় যেখানে হল একটি ইন্টিজার এবং যদি n এর মান খুব বড় হয় তবে classical সুতরাং এই পর্যবেক্ষণটি কি শুধুই কাকতালীয় ঘটনা কিংবা আর গভীরে কিছু রয়েছে এখন প্রশ্ন হলো এই পর্যবেক্ষণটি কি কেবলমাত্র দুটি সিস্টেমের জন্য প্রযোজ্য কিংবা এটি সমস্ত ক্ষেত্রে সত্য এটির উত্তর পাওয়া যায় ক্লাসিক্যাল থিওরি থেকে এখানে উদাহরণ স্বরূপ আমি পার্টিক্যাল ইন আ বক্সকে বিবেচনা করেছি আমি একটি পরমাণু বিবেচনা করেছি যার ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরছে আমি আরো হারমনিক অসিলেটর কে বিবেচনা করেছি আমি এখানে দেখাবো যে সমস্ত সিস্টেমের ক্ষেত্রেই অসিলেশন ফ্রিকোয়েন্সির মান ∂E∂A যেখানে E হলো শক্তির পরিমাণ এবং A হলো অ্যাকশন আম এর সম্বন্ধে বিস্তারিত বলবো সুতরাং আমি দাবী করছি যে আমি এখানে কেবল উদাহরণের মাধ্যমে দেখাবো আরো সাধারণ প্রমাণের জন্য আমাদের ভালোভাবে ক্লাসিকাল মেকানিক্স বোঝার প্রয়োজন যা এই সময় এই কোর্সের বাইরে ধরিলাম একটি সিস্টেম যাঁর শক্তির পরিমাণ E এবং অ্যাকশন A এইগুলি কি আমি মনে করিয়ে দিই উদাহরণ স্বরূপ ধরিলাম একটি হারমনিক অসিলেটর যার ক্ষেত্রে অ্যাকশন A ∫pdx পার্টিকেল ইন এ বক্স এর ক্ষেত্রে অ্যাকশন A ∫pdxযদি কোন একটা কনা বৃত্তাকার পথে ঘোরে সেক্ষেত্রে অ্যাকশন A ∫Ldϕ dϕ হল কৌণিক ভরবেগ যদি আমরা পূর্ববর্তী কয়েকটি বক্তৃতা থেকে স্মরণ করি আমরা বুঝতে পারব অ্যাকশন Aহলো একটা ধ্রুবক এবং অরবিট এর শক্তি E হল A এবং অন্য প্যারামিটার এর ফাংশন এখন আমাকে যদি A এর মান পরিবর্তন করতে হয় তাহলে অরবিট কে পরিবর্তন করতে হবে সুতরাং সে ক্ষেত্রে শক্তির মান পরিবর্তন হবে সুতরাং যা দাবি করা হচ্ছে তা হলো একটি নির্দিষ্ট কক্ষপথে জন্য dEdA হল ওই অরবিটের ক্লাসিক্যাল ফ্রিকোয়েন্সির মান